হ্যালো এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম পূর্ববর্তী বক্তৃতায় আমরা মাইক্রো আর্কিটেকচার আক্রমণের বিশদ বিবরণ পেয়েছি এবং আমরা ক্যাশ গোপন চ্যানেলগুলি দেখেছি সুতরাং ক্যাশে গোপন চ্যানেল সম্পর্কে আমাদের 2টি প্রসেস আছে প্রসেস A এবং প্রসেস B এবং উভয়ই একই ক্যাশ মেমরি ভাগাভাগি করছে এবং প্রসেস A এবং প্রসেস B একে অপরের সাথে মিলিত হয় যাতে অপারেটিং সিস্টেমের পাশাপাশি মাইক্রোপ্রসেসর দ্বারা প্রদত্ত সবদিক থেকে সুরক্ষা থাকা সত্ত্বেও একটি প্রসেস থেকে তথ্য অন্য প্রসেসে প্রেরণ করা হয় এখন গোপন চ্যানেলের মাধ্যমে এই যোগাযোগটি মূলত বন্টিত ক্যাশ মেমরির কারণে ঘটে যা প্রসেস A এবং প্রসেস B এর মধ্যে উপস্থিত তাই এই বিশেষ বক্তৃতায় আমরা ফ্লাশ রিলোড নামে পরিচিত ক্যাশ টাইমিং আক্রমণের আরেকটি রূপ দেখব এই ধরনের আক্রমণের জন্য ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমের মতো উপযোজন টার্গেট করে এবং ক্যাশ মেমরির মাধ্যমে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম সম্পর্কে গোপন চাবি বা গোপন তথ্য চুরি করার জন্য ব্যবহার করা হয়েছে তাই ফ্লাশ এবং রিলোড আক্রমণ বোঝার জন্য আমাদের প্রথমত কিছু বুঝতে হবে যা কপি অন রাইট নামে পরিচিত এটি আমাদেরকে অপারেটিং সিস্টেমে ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আমরা ফর্ক সিস্টেম কলের কিছু সম্পাদন দেখব সাধারণ ফর্ক সিস্টেম যা আপনি অবশ্যই জানবেন দেখতে কিছুটা এইরকম হবে ফর্ক সিস্টেম যা ব্যবহারকারীর প্রসেস দ্বারা ব্যবহৃত হয় তা অপারেটিং সিস্টেমকে আহ্বান করবে এবং তারপর অপারেটিং সিস্টেম একটি শিশু প্রসেস তৈরি করবে এখন যখন ফর্ক সিস্টেম কল রিটার্ন করে তখন এটি বিভিন্ন মানের সাথে ফিরে আসতে পারে প্যারেন্ট প্রসেসে ফর্কটি চাইল্ড প্রসেসের PID দিয়ে ফিরে আসবে যখন চাইল্ড প্রসেসে ফর্কটি 0 এর 0 মান দিয়ে ফিরে আসবে তাই এই কোডগুলিতে সীমিত প্যারেন্ট প্রসেস এখানে যদি অংশে চালানো হবে যখন শিশু প্রক্রিয়া যা এইমাত্র তৈরি করা হয়েছে তা এখানে অন্য অংশে আলাদাভাবে চালানো হবে এখন ফ্লাশ এবং রিলোডের ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল অপারেটিং সিস্টেমে কী ঘটে সুতরাং যখনই ফর্ক সিস্টেমটি কার্যকর হয় OS প্যারেন্ট প্রসেসের পৃষ্ঠা ডিরেক্টরি এবং পৃষ্ঠা টেবিলের নকল করবে তাই আমরা যা প্রাপ্ত করব তা দেখতে কিছুটা এইরকম হবে তাই আমাদের থাকবে প্যারেন্ট পৃষ্ঠার ডিরেক্টরি এবং পৃষ্ঠা টেবিল এবং শুধু ক্লোন করা চাইল্ড পৃষ্ঠা ডিরেক্টরি এবং পৃষ্ঠা টেবিল যদিও প্যারেন্ট প্রসেস এবং শিশু প্রসেসের জন্য ভার্চুয়াল ঠিকানাগুলি একইভাবে ম্যাপ করা হবে তাই এটি RAM তে উপস্থিত শারীরিক মেমরি এবং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল প্যারেন্টের পাশাপাশি চাইল্ডের পৃষ্ঠা টেবিলগুলি মূলত শারীরিক মেমরিতে একই অঞ্চলের মানচিত্র সুতরাং এইভাবে যখন ফর্ক সিস্টেম রিটার্ন কল করে তখন আমাদের কাছে চাইল্ড প্রসেস থাকে যা প্যারেন্ট প্রসেসের হুবহু নকল প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে RAM এর এই পৃষ্ঠাগুলি ভাগাভাগি করা অব্যাহত থাকে যতক্ষণ না প্যারেন্ট বা চাইল্ড কিছু নির্দিষ্ট তথ্য পরিবর্তন করে যখন এটি ঘটে তখন অপারেটিং সিস্টেমটিকে আবার আহ্বান করা হয় এবং একটি নতুন পৃষ্ঠা তৈরি হয় উদাহরণস্বরূপ ধরা যাক যে আমাদের একটি ভেরিয়েবল আছে যা প্যারেন্ট এবং চাইল্ড প্রসেসের মধ্যে ভাগাভাগি করা হয়েছে এবং ধরা যাক শিশুটি তৈরি হওয়ার পরে চাইল্ড প্রসেস সেই নির্দিষ্ট তথ্য পরিবর্তন করে যখন সেই নির্দেশটি কার্যকর করা হয় এটি অপারেটিং সিস্টেমে একটি ত্রুটির কারণ হবে এবং সেই পরিবর্তিত তথ্যের সাথে সম্পর্কিত একটি নতুন পৃষ্ঠা শারীরিক মেমরিতে চাইল্ড প্রসেসের জন্য বরাদ্দ করা হবে সুতরাং এর থেকে আমরা যে সুবিধাটি পেয়েছি তা হল প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে একটি বড় অংশ ভাগাভাগি করে নেওয়া হয় সুতরাং উদাহরণ স্বরূপ আপনি যদি G এর মতো একটি খুব সাধারণ লাইব্রেরি বিবেচনা করেন তাহলে আসুন দেখ যাক যেটি অন্তত সঞ্চিত সাধারণ C ফাংশনগুলি যেমন printf এবং scanf এর জন্য কোনটি ব্যবহৃত হয় কারণ এই কপি এবং লেখার জন্য যা সবচেয়ে বেশি সিস্টেমে ব্যবহার করা হয় সেই সিস্টেমের প্রতিটি প্রসেস printf এবং scanf ফাংশনগুলির একই অনুলিপি ব্যবহার করবে যা RAM তে উপস্থিত রয়েছে তাই এটি এমন হবে না যে প্রতিটি প্রসেসের RAM এ সংরক্ষিত printf এর আলাদা সংস্করণ থাকবে এটির সাথে আমাদের যে সুবিধাটি পাওয়া যায় তা হল RAM এর একটি বড় অংশ সংরক্ষিত হয় এখন আমরা প্রসেস ট্রি নামে পরিচিত কিছুর দিকেও নজর দেব যেটি আবারও আধুনিক দিনের অপারেটিং সিস্টেমের জন্য একটি খুব সাধারণ মডেল আমরা যা জানি তা হল একটি অপারেটিং সিস্টেমের সমস্ত প্রসেসগুলি 1ম প্রসেসটি ছাড়া ফর্ক সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিটি সাধারণ অনন্য সিস্টেমের 1ম প্রসেসটি Init নামে পরিচিত এবং এই নির্দিষ্ট প্রসেসটি অপারেটিং সিস্টেম দ্বারা তৈরি করা হয় এখান থেকে এই প্রসেসটি বিভিন্ন চাইল্ড প্রসেসকে ফর্ক করবে এবং এইভাবে একটি সম্পূর্ণ প্রসেস ট্রি তৈরি করবে যেহেতু আমরা জানি যে এটি একটি প্রসেস এটি সেই প্রসেসের প্যারেন্ট এটি ২য় প্রসেসের প্যারেন্ট ইত্যাদি তাই এগুলি সেই সমস্ত প্রসেসগুলি যখন আমরা Init প্রসেসে ফিরে যাই এখন কপি অন রাইটের ফলে লাইব্রেরি কোডগুলি মূলত শারীরিক মেমরিতে ভাগ করা নেওয়া হয় উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে দুটি প্রসেস থাকে এখানে এই বেগুনি প্রসেস এবং সবুজ প্রসেস এবং আমরা একই লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছি যা এই ক্ষেত্রে SSL এনক্রিপশন যদিও এই 2টি প্রসেস বিভিন্ন ভার্চুয়াল মেমরি স্পেসে থাকে অবশেষে যখন তাদেরকে শারীরিক মেমরিতে ম্যাপ করা হয় তখন তারা শেষ পর্যন্ত এই SSL এনক্রিপশনের একই অনুলিপি ব্যবহার করবে যা RAM এ সংরক্ষিত রয়েছে তাহলে আসুন দেখি কিভাবে আমাদের এই 2টি প্রসেস আছে উভয়ই SSL এনক্রিপশন নির্বাহ করছে এখন আমরা দেখব যখন এই 2টি প্রসেস একই শেষ স্তরের ক্যাশ মেমরি বা LLC ক্যাশ মেমরি ভাগাভাগি করে নেয় তখন কী ঘটে এখন আমরা যে আর্কিটেকচারটি দেখছি তা কিছুটা এরকম আমাদের কোর করতে হবে কোর 1 এবং কোর 2 প্রসেসটি কোর 1 তে কার্যকরি করা হচ্ছে এবং প্রসেস দুইটি কোর 2 তে কার্যকরি করা হচ্ছে এবং যেমন আমরা আগে আলোচনা করেছি এই দুটি প্রসেস একই SSL এনক্রিপশন কার্যকর করে আমরা আরও ধরে নিই তা হল কোর 1 এবং কোর 2 একই শেষ স্তরের ক্যাশে ভাগাভাগি করে নেয় তাই ক্যাশ মেমরিটি কেমন দেখায় তার একটি বয়ঃপ্রাপ্ত ছবি এখন যখন প্রথম প্রসেসটি সবুজ প্রসেস SSL এনক্রিপশন কার্যকর করে যেমন আমরা জানি যে একটি নির্দিষ্ট সংখ্যক ক্যাশ মিস ঘটবে এবং ফলস্বরূপ এই SSL এনক্রিপশনের সংশ্লিষ্ট নির্দেশাবলী এবং তথ্যের অংশ থাকবে যা ক্যাশ মেমরিতে লোড হয় সুতরাং 1ম টিতে আমরা প্রচুর পরিমাণে ক্যাশ মিস প্রাপ্ত করব এবং ক্যাশে তখন SSL এনক্রিপশনের কিছু কিছু দিক থাকবে 1ম কার্যকারিতা যা এই উদাহরণে প্রসেসটির সাথে সম্পর্কিত তা অনেক ক্যাশ মিস হওয়ার কারণে খুব ধীরে ঘটবে এখন দেখা যাক যখন 2য় প্রসেসটি একই ফাংশনটি কার্যকর করে তখন কী ঘটে সুতরাং যখন এই প্রক্রিয়াটি কার্যকর হয় লক্ষ্য করুন যে যেহেতু তথ্য ইতিমধ্যেই শেষ স্তরের ক্যাশে উপস্থিত রয়েছে যেহেতু প্রসেস 1 এর দ্বারা পূর্বে কার্যকর করার কারণে নির্দেশাবলী ইতিমধ্যেই শেষ স্তরের ক্যাশে উপস্থিত রয়েছে তাই 2য় প্রক্রিয়াটি তখন অনেক ক্যাশ হিট পাবে যখন SSL এনক্রিপশন কার্যকরি হয়েছে এইভাবে 2য় প্রসেসের কার্যকরি হবার সময়টি 1ম প্রসেসের কার্যকর করার সময় থেকে যথেষ্ট দ্রুত হবে যদিও ফাংশনটি ঠিক একইরকম এর সাথে আমরা আসলে দেখেছি কিভাবে একটি প্রসেস অন্য প্রসেসের সম্পাদনের সময়কে প্রভাবিত করতে পারে এখন আমরা একটু বিস্তারিত দেখব এবং আমরা দেখব কীভাবে একটি প্রসেস অন্য প্রসেস থেকে গোপন তথ্য ফাঁস করতে পারে এখন ধরা যাক যে আমাদের কাছে SSL এনক্রিপশন রয়েছে এবং সেই SSL এনক্রিপশনের একটি ফাংশন দেখতে এইরকম এই ফাংশনটি এক্সপোনেন্ট নামে পরিচিত এটি 3 মান b e এবং m নেয় এবং এটি একটি খুব সাধারণ ফাংশন যা RAC এনক্রিপশনের মত পাবলিক মূল সাইফারগুলিতে ব্যবহৃত হয় সুতরাং RAC এর মতো একটি সাধারণ এনক্রিপশন হল দ্বিতীয় যুক্তি মূল যুক্তিটি গোপনীয় এখন এই বৈশিষ্ট্যগুলি খুব উচ্চ স্তরে যায় আমরা কেবল এই আহ্বানটি দেখি আমরা দেখি যে এখানে e এর মান ব্যবহার করা হয়েছে মূলত e i ইঙ্গিত করবে যে e উপস্থিত আছে i তে সুতরাং এই বিশেষ ফাংশনে যা করা হয় তা হল যে e থেকে ডাউন 0 তে আরও উল্লেখযোগ্য বিট থেকে একটি ফর লুপ রয়েছে যা সর্বনিম্ন উল্লেখযোগ্য বিট এবং এই লুপের প্রতিটি পুনরাবৃত্তিতে একটি শর্ত পরীক্ষা আছে এই নির্ধারণ করার জন্য যে e তে i তম বিট 1 বা 0 কিনা যদি i তমটি 1 হয় তাহলে আমরা গুন করি তারপর মডুলার হ্রাস করি যদি i তম বিট 0 হয় তাহলে 8 এবং 9 এর এই 2টি ধাপ বাদ দেওয়া হয় এখন আমরা দেখব যে অন্যান্য প্রক্রিয়ায় যা একই শেষ স্তরের ক্যাশ ভাগাভাগি করে উপরোক্ত গোপন তথ্য E i এর এক বিট বের করার জন্য ফ্লাশ প্লাস রিলোড আক্রমণ কিভাবে ব্যবহার করতে পারে তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল এই X 86 সমর্থিত নির্দেশনা যা CLFLUSH নামে পরিচিত তাই এই CLFLUSH নির্দেশটি একটি ঠিকানা ইনপুট হিসাবে নেয় এবং সেই সিস্টেমে উপস্থিত সমস্ত ক্যাশ থেকে সেই নির্দিষ্ট ঠিকানাটিকে ফ্লাশ করে উদাহরণস্বরূপ আপনি CLFLUSH কার্যকর করান এবং লাইন 8 এর ঠিকানা প্রদান করেন এবং এখান থেকে যা নিশ্চিত করা হবে তা হল সিস্টেমে উপস্থিত এই কোডের লাইন 8 এর সংশ্লিষ্ট তথ্য সমস্ত ক্যাশ থেকে ফ্লাশ করা হবে তাই ফ্লাশ এবং রিলোড আক্রমণ নিম্নরূপ কাজ করে মূলত আক্রমণকারীর 2টি পর্যায় রয়েছে একটি ফ্লাশ পর্যায় আছে এবং তারপর একটি রিলোড পর্যায় আছে ফ্লাশ পর্যায়ের সময় আক্রমণকারী এইরকম একটি রেখা কার্যকর করে ফ্লাশ পর্যায়ের সময় আক্রমণকারী এই ধরনের একটি নির্দেশ কার্যকর করে এবং নিশ্চিত করে যে লাইন 8 এর সংশ্লিষ্ট নির্দেশগুলি ক্যাশ মেমরি থেকে ফ্লাশ করেছে রিলোড পর্যায়ের সময় আক্রমণকারী 8 লাইনে উপস্থিত নির্দেশাবলী অ্যাক্সেস করবে এবং তাই এই নির্দেশাবলী ক্যাশে মেমরিতে পুনরায় লোড করা হবে এইভাবে যা ঘটছে তা হল আক্রমণকারী ক্রমাগত 2 মোডের মধ্যে ঘোরাফেরা করছে ফ্লাশ মোড যেখানে এই CLFLUSH কার্যকর হয় এবং তথ্য ক্যাশের বাইরে সরানো হয় তারপর কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং তারপরে একটি রিলোড মোড রয়েছে যেখানে সম্প্রতি ফ্লাশ তথ্য অ্যাক্সেস করা হয়েছে নেওয়া হয়েছে যাতে এটি ক্যাশে পুনরায় রিলোড করা হয় এবং 2য় ধাপের সময় যখন তথ্য ক্যাশে রিলোড করা হয় আক্রমণকারীও সেই নির্দিষ্ট নির্দেশটি কার্যকর করার জন্য নেওয়া সময় পরিমাপ করে তাই লক্ষ্য করুন যে যদি ক্যাশ মিস থাকে তাহলে কার্যকরী হওয়ার সময় বেশি হবে অন্যদিকে যদি ক্যাশ হিট ঘটে তাহলে রিলোড পর্বের সময় কার্যকরী হওয়ার সময় অনেক কম হবে তাই আক্রমণকারী যখন ফ্লাশ এবং রিলোডের এই 2টি ধাপের মধ্যে ঘোরাফেরা করতে থাকে তখন আমরা দেখতে পাব যে সময় বাড়ার সাথে সাথে কী ঘটে সুতরাং এখানে লাল অংশটি রিলোড করার পদক্ষেপ দেখায় এবং এখানে নীল অংশটি ফ্লাশ পদক্ষেপের সময় দেখায় এখানে উদাহরণস্বরূপ একটি ফ্লাশ রয়েছে যা ঘটেছে এবং আক্রমণকারী ক্যাশ থেকে লাইন 8 এর সংশ্লিষ্ট নির্দেশগুলি ফ্লাশ করতে CLFLUSH ব্যবহার করেছে এটি কিছু সময়ের জন্য অপেক্ষা করে এবং তারপরে রিলোড পদক্ষেপটি চালু হয় এবং আমরা আশা করব যেহেতু লাইন 8 এর সংশ্লিষ্ট নির্দেশাবলী ক্যাশে থেকে ফ্লাশ করা হয়েছে আমরা একটি ক্যাশ মিস প্রাপ্ত করব এবং সেইজন্য রিলোড করার জন্য কার্যকরী সময় যথেষ্ট বেশি হবে এখন আমরা অনুমান করা যাক যে ফ্লাশ এবং রিলোড পর্যায়গুলির মধ্যে একটির সময় শিকারও রয়েছে যা কার্যকরি হয়েছে এবং শিকার এই বিশেষ লুপের জন্য এবং EI এর একটি নির্দিষ্ট মানের জন্য যা 1 এ সেট করা ছিল এটি লাইন 8 এবং লাইন 9 কার্যকর করেছে তাই ফলস্বরূপ শিকার কার্যকারিতায় একটি ক্যাশ মিস হবে লাইন 8 এবং লাইন 9 এর সংশ্লিষ্ট নির্দেশাবলী ক্যাশ মেমরিতে লোড হবে এখন আক্রমণকারীর রিলোড পর্যায়টি বিবেচনা করুন যেহেতু লাইন 8 এর সংশ্লিষ্ট নির্দেশাবলী ক্যাশে উপস্থিত রয়েছে রিলোড পর্বের সময় আক্রমণকারী ক্যাশ হিটগুলি দেখতে পাবে এবং তাই এই নির্দিষ্ট রিলোড পর্বের সময় কার্যকর করার সময়টি যথেষ্ট কম হবে এইভাবে আক্রমণকারী অনুমান করতে সক্ষম হবে যে প্রসেস 1 এর 8 লাইনের সংশ্লিষ্ট নির্দেশাবলী কার্যকর হয়েছে এবং ফলস্বরূপ সে অনুমান করতে পারবে যে E Iতম বিটটি 1 হবে সুতরাং আরও অনেক সম্ভাবনা রয়েছে যা নীচের এই 3টি চিত্রে চিত্রিত করা হয়েছে উদাহরণস্বরূপ উচ্ছেদ ঠিক সেই সময়ে ঘটতে পারে যখন আক্রমণকারীর রিলোড পর্যায় ঘটছে বা তার সামান্য আগে অথবা রিলোড পর্যায়টি কার্যকর হওয়ার আগে শিকারের একাধিক অ্যাক্সেসও থাকতে পারে এখন এই বিশেষ স্লাইড থেকে গুরুত্বপূর্ণ বিষয় যা পাওয়া গেল তা হল যে রিলোড কার্যকর হওয়ার সময়টি পর্যবেক্ষণ করে আক্রমণকারী শিকার প্রক্রিয়ার দ্বারা কিছু নির্দেশ কার্যকর করা হয়েছে কিনা তা সনাক্ত করতে সক্ষম হবে এবং এই বিশেষ তথ্য থেকে আক্রমণকারী শিকার প্রসেসের গোপন তথ্য অনুমান করতে সক্ষম হবে এখানে উদাহরণ যদি এই নির্দেশগুলি কার্যকর করা হয় তবে আক্রমণকারী সেই E i বিট চাবিটির জন্য 1 এর মান অনুমান করবে যদি এই নির্দেশগুলি কার্যকর না করা হয় তবে আক্রমণকারী অনুমান করবে যে E i বিটটি 0 এই বিশেষ স্লাইডটি ভিটামিনের কার্যকারিতা হিসাবে রিলোড সময় দেখায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে যখন এই অঞ্চলগুলির সাথে সম্পর্কিত একটি ক্যাশে হিট হয় যা ক্যাশ মিসের সময় থাকে তখন এখানে উল্লেখযোগ্য পার্থক্য থাকে সুতরাং এটি থেকে আক্রমণকারী অনুমান করতে পারে যে শিকার প্রসেস দ্বারা আসলে কোন নির্দেশাবলী কার্যকর হয়েছিল সুতরাং কিভাবে আমরা আসলে এই ফ্লাশ এবং রিলোড আক্রমণের মোকাবেলা করব প্রকৃতপক্ষে এই ধরনের আক্রমণ প্রতিরোধ করার সবচেয়ে সুস্পষ্ট উপায় হল অনুলিপি এবং লেখা নীতিটি ব্যবহার না করা যা বেশিরভাগ অপারেটিং সিস্টেম দ্বারা প্রয়োগ করা হয় তবে এটি করার চেয়ে বলা অনেক সহজ কারণ কপি এবং লেখা একটি নির্দিষ্ট পরিমাণ RAM যা সিস্টেমে উপস্থিত রয়েছে তা ব্যবহার করার একটি খুব কার্যকর উপায় যাইহোক আমরা দেখতে পাই যদিও অনুলিপি এবং লেখার ক্ষেত্রে নিরাপত্তার দুর্বলতা রয়েছে তবুও এটি বিভিন্ন জিনিস করার জন্য একটি খুব পছন্দের উপায় তাই যাইহোক খুব সম্প্রতি ক্লাউড প্রদানকারীরা একটি ভার্চুয়াল মেশিন থেকে অন্য ভার্চুয়াল মেশিনে কপি অন রাইটকে বাধা দিয়েছে এই বিশেষ আক্রমণ প্রতিরোধ করার আরেকটি উপায় হল CLFLUSH নির্দেশকে পুনরায় নকশীভূত করা এবং এটিকে একটি বিশেষাধিকার নির্দেশে পরিণত করা সাধারণতঃ একটি সাধারণ উপযোজন CLFLUSH এর মতো একটি ফাংশন ব্যবহার করে না এই ধরনের নির্দেশনা সাধারণত মেমরির ধারাবাহিকতা অর্জনের জন্য ব্যবহৃত হয় এবং যা সাধারণত অনেক উপযোজনের জন্যই প্রয়োজন হয় না একটি সম্ভাব্য পাল্টা ব্যবস্থা হল উদাহরণস্বরূপ CLFLUSH কে একটি বিশেষাধিকার নির্দেশে পরিণত করা এবং শুধুমাত্র উপরি ব্যবহারকারীরা বা মূল ব্যবহারকারীরা CLFLUSH কে আহ্বান করতে সক্ষম হবে আরেকটি বিকল্প হল শুধুমাত্র একটি সিস্টেম কলের মাধ্যমে CLFLUSH কে অ্যাক্সেসযোগ্য করা একটি 3য় পাল্টা ব্যবস্থা যা এখন ইন্টেল দ্বারা গৃহীত হয়েছে এবং AMD এর সর্বদা অনুসরণ করেছে তা হল ক্যাশ মেমরি তৈরি করা যা অন্তর্ভুক্তি অযোগ্য আমরা এই জিনিসগুলিতে আর যাব না তাই আধুনিক ইন্টেল মেশিনে বিশেষ করে ইন্টেল I9 ইত্যাদিতে অন্তর্ভুক্তি অযোগ্য ক্যাশ রয়েছে যা ফ্লাশ এবং রিলোড আক্রমণ প্রতিরোধ করতে পারে অন্যান্য সমাধান হল সিস্টেমে উপস্থিত সূক্ষ্ণ ঘড়ি সাধারণ ঘড়ি যা এই জাতীয় RDTSC টাইমস্ট্যাম্প বিপরীত পরিকল্পনায় ব্যবহার করা হয় আরেকটি পাল্টা ব্যবস্থা ঘড়ির সূক্ষ্মতা দ্বারা যাতে আক্রমণকারী সঠিক সময় পরিমাপ করতে সক্ষম হবে না আরেকটি বিকল্প সফ্টওয়্যার বৈচিত্র্যের মাধ্যমে যেখানে আপনি মেমরিতে বস্তুর অবস্থানগুলিকে স্থানান্তরিত করেন যাতে হিট এবং মিসগুলিকে পরামর্শ দিয়ে বা হিট এবং মিসগুলি পেয়ে আক্রমণকারী সহজে সনাক্ত করতে সক্ষম হবে না যে সেই অবস্থানে আসলে কোন নির্দেশটি কার্যকর করা হচ্ছে ধন্যবাদ